বক্তৃতা 24 এ আপনাদের কে স্বাগত বক্তৃতায় সেন্সর বিবেচনা করেছি এই বক্তৃতায় আমি কুলটার্ম এবং অবশ্যই এর প্রদর্শন সম্পর্কে কথা বলব

কুলটার্ম মুদ্রণের জন্য ব্যবহার করা যেতে পারে আমাদের এটি দেখতে দিন

হাইপার টার্মিনাল পোর্টটি ব্যবহার করে তৈরি করা হবে আমরা এখানে মূলতঃ যা করছি তা হল আমরা আমাদের পিসি দ্বারা সংযুক্ত পোর্টের সাথে একই বাড রেট দিয়ে সেট করব আমাদের পোর্টটি পরীক্ষা করা দরকার কারণ অনেকগুলি পোর্ট থাকতে পারে বিভিন্ন সাইট থেকে CoolTerm ডাউনলোড করা যেতে পারে আমি এই 2 টি প্রতিনিধি সাইট এখানে দিয়েছি এগুলি অন্য জায়গা থেকেও পাওয়া যায় ফাইলটি extract করার পরে আমরা এই CoolTermexe ফাইলটি পেয়ে যাব এবং এটি পিসি বা ল্যাপটপ এবং STM32 কিটের মধ্যে সিরিয়াল যোগাযোগের জন্য ব্যবহৃত হবে এখন CoolTerm সেট করার জন্য হাইপার টার্মিনাল ব্যবহার করার আগে এই সেটিংটি অবশ্যই করা উচিত এখন একবার আপনি কুলটার্ম খুললে আপনি এর মতো একটি পর্দা পাবেন এবং তারপরে আপনাকে এই বিকল্পটিতে যেতে হবে আপনি একবার এই বিকল্পে যান আপনি এখানে এই পোর্ট com11 পাবেন সুতরাং এই উদাহরণে এটি 11 নাম্বার তবে এটি আপনার মেশিনে কোন পোর্টের সাথে সংযুক্ত রয়েছে তার উপর নির্ভর করে সুতরাং দয়া করে নিশ্চিত হয়ে নিন যে আপনি এটি পরীক্ষা করেছেন এবং সেই অনুসারে সেই নির্দিষ্ট কম পোর্টের সাথে সংযোগ স্থাপন করেছেন এবং এটি 9600 এবং কনফিগারেশনের জন্য টিপুন কুলটার্ম ব্যবহার করার আগে এই কনফিগারেশনটি নিশ্চিত করে নিন এখন এটি একটি উদাহরণ যা আমরা মুদ্রণ করব আমরা এই সপ্তাহে পরবর্তী বক্তৃতা গুলিতে এমন একটি সেন্সরের সাথে এটি সংযুক্ত করেও আপনাদের কে দেখাব আপনি একবার একটি কোড লিখে এবং সিরিয়াল যোগাযোগ তৈরি করার পরে সিরিয়াল যোগাযোগ এর এই বিষয়টিকে সিরিয়াল PC USBTX এবং USBRX ব্যবহার করে তৈরি করা হবে এবং এই ক্ষেত্রে আমরা কেবল মাইক্রোকন্ট্রোলার থেকে কিছু মান মুদ্রণ করছি তবে সাধারণ ক্ষেত্রে আমরা কী করব আমরা সেন্সর এর মান মুদ্রণ করাব এই ক্ষেত্রে আউটপুটটি কেবল বৃদ্ধি পাচ্ছে এখন আমি আপনাকে কনফিগারেশনটি দেখাব আমি ইতিমধ্যে কুলটার্ম ইনস্টল করেছি এবং এটি এভাবেই চলে মূলত আপনি এটি সংযোগ বিচ্ছিন্ন করতে পারেন এবং তারপরে আপনি আবার এটি সংযোগ করতে পারেন সুতরাং মাত্র এক সেকেন্ড আমি প্রথমে সংযোগটি করব আমি কেবল এটি সংকলন করব এবং তারপরে আমি আপনাদের কে ইতিমধ্যে জানিয়েছিআপনারা কীভাবে কোডটি ফেলবেন আমি ডাউনলোড ফোল্ডারে এ যাচ্ছি যেখানে কোড উপলব্ধ রয়েছে যা আমি এটি এতে ফেলব আমি সংযোগ বিচ্ছিন্ন করব এবং তারপরে আবার সংযোগ করব এখানেই আপনি দেখতে পাবেন যে আমরা LDR টির মান মুদ্রণ করছি আমি আপনাকে যে সংযোগটি করেছি তা আপনাকে দেখাব এটি LDR থেকে কিছু মান মুদ্রণ করছে এটি অ্যানালগ এর পরে এটি ডিজিটাল মান দেখাচ্ছে এখন আমি আপনাকে এখানে সংযোগ চিত্রটি দেখাব এটি LDR আমি সংযোগ তৈরি করেছি পরে যখন আমি LDR সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি LDR এর একটি বিন্দু Vcc এর সাথে সংযুক্ত থাকে একটি প্রতিরোধের মাধ্যমে অন্য একটি বিন্দু ground এর সাথে সংযুক্ত থাকে এটি আমরা যা করেছি এবং আমরা দেখেছি যে আমরা কী মান পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আমরা এই A1 পিনে অ্যানালগ ইনপুট পেয়েছি সুতরাং আমরা এখান থেকে A1 পিনে এনালগ ইনপুট পেয়েছি আমি মূলতঃ যা করব এখন আমি এই LDR টিতে এই উজ্জ্বল আলোটি ধীরে ধীরে রাখব আমি আলোটি সরিয়ে নেব এবং আমি আপনাকে পর্দাটি প্রদর্শন করাব যেখানে এখন মানটি পরিবর্তন হয় আমি আপনাদের কে পর্দাটি দেখাবো আমি ডেটা সাফ করে দিয়েছি এখন দেখুন এটি 1 মুদ্রণ করছে ডিজিটাল আউটপুটটির সর্বাধিক মান 0 থেকে 1 সুতরাং এটি এখন 1 টি মুদ্রণ করছে ধীরে ধীরে আমি আলোটি সরিয়ে নেব এখন দেখুন মূল্য কি মুদ্রণ হয় এখন এটি 08 মুদ্রণ মুদ্রণ করছে সুতরাং 1 থেকে মান 08 এ হ্রাস পেয়েছে এখন আমি সেখানে আমার হাতটি একবার রাখব আপনারা দেখুন এটি কী মান মুদ্রিত হচ্ছে এখন এটি 06 মুদ্রণ হচ্ছে সুতরাং আস্তে আস্তে মান হ্রাস পাচ্ছে এখন আমি আরও কিছুটা হাত দিচ্ছি এখন এটি 04 এ আসছে এবং অবশেষে আমি এখানে আমার হাত রেখেছি এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটি 02 এ নামিয়ে আনা হয়েছে সুতরাং আমরা মাইক্রোকন্ট্রোলারের সাথে সংযোগ স্থাপন করতে এবং এই PC তে মাইক্রোকন্ট্রোলার থেকে প্রাপ্ত কিছু মান প্রদর্শন করতে আমরা কুলটার্ম প্রয়োজন হতে পারে